নমস্কার এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের অংশবিশেষ হিসাবে এই ডেমনস্ট্রেশনে আপনাদের স্বাগতম সুতরাং পূর্ববর্তী ডেমনস্ট্রেশনে আমরা একটি নির্দিষ্ট কোড বা C তে লেখা একটি প্রোগ্রাম নিয়েছিলাম এবং আমরা একটি দুর্বলতা দেখেছিলাম যা strcpy এর কারণে ঘটছিল এবং আমরা দেখতে পাই যে 100 বাইটের বেশি বাইটযুক্ত নির্দিষ্ট স্থানীয় বাফারের ওভারফ্লো কীভাবে একটি বিভাজন ত্রুটি তৈরি করতে পারে আমরা সেই ডেমনস্ট্রেশনের সময় GDB ব্যবহার করেছি আসলে দেখতে যে বাফার ওভারফ্লোয়ের কারণে রিটার্ন অ্যাড্রেসটি পুনর্লিখিত হয়েছে এই বিশেষ ডেমনস্ট্রেশনে আমরা সেখান থেকে কাজ করব এবং আমরা দেখব কিভাবে আমরা সেই আক্রমণটিকে উন্নত করতে পারি এবং সেই প্রোগ্রামে একটি নির্দিষ্ট পেলোড ইনজেক্ট করতে পারি এবং সেই পেলোডটিকে কার্যকর করতে বাধ্য করতে পারি সুতরাং যে পেলোডটি আমরা আসলে বিবেচনা করব তা হল একটি শেল তৈরি করা এখন এই ধরনের পেলোডগুলি যেখানে একটি শেল তৈরি করা হয় সেগুলি এই ধরনের উদাহরণগুলিতে খুব জনপ্রিয় কারণ একবার আক্রমণকারীর একটি শেল থাকলে তার সিস্টেমে বেশ ভাল নিয়ন্ত্রণ থাকে ধরুন একজন আক্রমণকারী আসলে একটি সিস্টেমে একটি শেল পেতে সক্ষম হয় এবং যদি সে ধরে নেয় যে শেলটিতে সুপার ব্যবহারকারীর সুবিধা রয়েছে তবে আক্রমণকারী তা করতে পারে যা একজন রুট ব্যবহারকারীর পক্ষে করা সম্ভব তাই আগের মতো আমরা বিট বাকেট রিপোজিটরির সাথে উপলব্ধ কোডগুলি ব্যবহার করব সুতরাং এই সমস্ত কোডগুলি nptel codesmodule2 এ বর্তমান রয়েছে আমরা যে কোডটি দেখব তা হল টেস্টকোড সুতরাং মনে করুন যে টেস্টকোডের দুটি ফাংশন ছিল একটি কপিয়ার ফাংশন এবং অপরটি main ফাংশন main ফাংশনটি argv কে কমান্ড লাইন আর্গুমেন্ট হিসাবে নিয়েছে এবং এটি কপিয়ার ফাংশনে argv1 পাস করেছে কপিয়ার ফাংশনে STR নামক একটি ক্যারেক্টার পয়েন্টার ছিল যার এই নির্দিষ্ট স্ট্রিং এর দিকে পয়েন্টারটি রয়েছে এবং তারপর এই বাফারে STR থেকে অক্ষরে অক্ষরে নেওয়া strcpy আহ্বান করুন এখন মনে রাখবেন যে দুর্বলতা এখানে ঘটে কারণ বাফার মাত্র 100 বাইটের হয় যখন strcpy বাফারে কপি করতে থাকবে যতক্ষণ না 0 অর্থাৎ STR এ নাল ক্যারেক্টার না পাওয়া যায় সুতরাং যতক্ষণ না কোনও নাল টার্মিনেশন ক্যারেক্টার না থাকে ততক্ষণ strcpy বাফারে বাইট ধরে ধরে কপি করা চালিয়ে যাবে এবং এর ফলে একটি বাফার ওভারফ্লো সৃষ্টি হবে এই এক্সপ্লয়েট তৈরি করার সময় প্রথমে যা করতে হবে তা হল কার্যকর হওয়ার কোন সময়ে বা কোন পেলোডটি আসলে এই টেস্টকোডটি কার্যকর করা বন্ধ করতে পারে তা সনাক্ত করা সুতরাং এটি করার জন্য আমরা find payload নামক এই ছোট স্ক্রিপ্টটি ব্যবহার করি সুতরাং find payload দেখতে এইরকম এটি একটি ছোট পাইথন স্ক্রিপ্ট এবং এটি মূলত একটি স্ট্রিং S তৈরি করে এই বিশেষ ক্ষেত্রে 108 বার সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি এখানে 8 যোগ করি তাহলে প্রিন্ট প্যাডিং স্টেটমেন্ট আসলে A কে 8 বার নিম্নরূপে প্রিন্ট করতে পারে সুতরাং find payload A কে 8 বার প্রিন্ট করবে একইভাবে এখানে পরিবর্তন করে 64 করা হলে আমি 64 দৈর্ঘ্যের একটি স্ট্রিং পাব এখন টেস্টকোডের কমান্ড লাইন আর্গুমেন্ট হিসাবে এটি পাস করার জন্য আমরা নিম্নলিখিত বিষয়গুলি সম্পন্ন করি আমরা নিম্নরূপে testcode চালাই আমরা প্রথম যে কাজটি করি তা হল ফাইন্ড পেলোড থেকে কিছু ফাইল E1 এ আউটপুট করা সুতরাং ফাইল E1 64 টি A এর সমন্বয়ে গঠিত দ্বিতীয় বিষয়টি হল E1 একটি ইনপুট হিসাবে টেস্টকোডে পাঠানো এটি নিম্নরূপে করা হয় E1 এর বিষয়বস্তু পরিদর্শন করার সময় আমরা দেখতে পাই যে পরীক্ষার কোডটি E1 থেকে ইনপুট নেয় যা 64 A এর সমন্বয়ে গঠিত এবং এটি কার্যকর করে যেহেতু 64 টেস্ট কোডে সংজ্ঞায়িত বাফারের আকারের চেয়ে কম তাই কোন সমস্যা নেই এবং কোন ওভারফ্লো হয় না এবং টেস্ট কোড সফলভাবে সম্পন্ন হয় অন্যদিকে যদি আমরা A এর আকার 64 থেকে 128 বাড়াই তাহলে দেখা যাক কি হবে সুতরাং আমরা এটি নিম্নরূপে করি আপনি find payload এক্সিকিউটেবল চালান এবং আউটপুটটি E2 এ সংরক্ষণ করুন অতএব E2 এ এখন 128 টি A নিম্নরূপে সংরক্ষিত হয় এখন আপনি যদি টেস্টকোড চালান এবং আমাদের কাছে এই বাফার ওভারফ্লো থাকবে যেমনটি আমরা আগের ভিডিওতে দেখেছি এবং টেস্টকোড একটি সেগমেন্টেশন ফল্টের কারণ হবে এখন এই নির্দিষ্ট স্ট্রিংয়ের দৈর্ঘ্য পরিবর্তন করে আমরা ইনপুটের সঠিক দৈর্ঘ্য সনাক্ত করতে সক্ষম হব যা এই সমস্যার কারণ যদি আমি এটিকে পরিবর্তন করি ধরা যাক 104 এ এবং find payload চালাই E2 এ 104 বাইটের দৈর্ঘ্য সংরক্ষণ করতে এবং এটি চালাতে তবে আমরা দেখতে পাই যে এটি কাজ করে তাই 104 আমাদের সমস্যার সমাধান করতে পারবে না অন্যদিকে যদি আমি এটিকে 108 করি এবং ঠিক একই জিনিসটি আমরা দেখতে পাই যে done মুদ্রিত হয় এবং সেইসাথে done এর পরে একটি সেগমেন্টেশন ফল্ট রয়েছে এটি সঠিকভাবে ঘটে কারণ ঠিক 108 এর দৈর্ঘ্যের সাথে ফ্রেম পয়েন্টার যা স্ট্যাকে সংরক্ষিত হয় তা ওভাররাইট করা হয় কিন্তু রিটার্ন অ্যাড্রেসটি হয় না অতএব ফাংশনটি সম্পূর্ণ হওয়ার পরে এটি কার্যকর করা হয় যা আমরা কোডের মতো দেখতে পাব অতএব কপিয়ার তার কার্যকারিতা সম্পূর্ণ করার পরে আমরা লক্ষ্য করি যে স্ট্যাকে উপস্থিত ফ্রেম পয়েন্টারটি ওভাররাইট করা হয়েছে কিন্তু রিটার্ন অ্যাড্রেসটি নয় অতএব রিটার্ন main এ ফিরে আসতে পারে এবং printf done সম্পন্ন করা হবে যাইহোক যেহেতু ফ্রেম পয়েন্টারটি পরিবর্তন করা হয়েছে main টি পরিষ্কারভাবে প্রস্থান করতে সক্ষম হবে না এবং সেই কারণেই printf কার্যকর করার পরে আমরা একটি সেগমেন্টেশন ফল্ট পাই এখন অন্য দিকে যদি আমরা প্যাডিং 108 থেকে 112 তে পরিবর্তন করি যার অর্থ হল আমাদের চারটি অতিরিক্ত বাইট প্যাডিং আছে তাহলে আমরা যা আশা করতে পারি তা হল এখানে শুধুমাত্র ফ্রেম পয়েন্টারই ম্যানিপুলেটেড হয় না বরং সংলগ্ন মেমরিও ম্যানিপুলেটেড হয় যাতে মূলতঃ রিটার্ন অ্যাড্রেসটিও পরিবর্তিত হয় সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমরা যা আশা করতে পারি তা হল কপিয়ার ফাংশনটি main এ ফিরে যেতে সক্ষম হবে না সুতরাং যখন আমরা 108 এর পরিবর্তে 112 এর পে লোড দিয়ে এই প্রোগ্রামটি আবার চালাই তখন আমরা দেখতে পাব যে প্রিন্ট করা স্টেটমেন্টটি কার্যকর করা হয়নি এর কারণ হল main এ রিটার্ন পরিবর্তন করা হয়েছে এবং কপিয়ার কিছু অবৈধ অবস্থান 0x41414141 এ ফিরে যাওয়ার চেষ্টা করছে যেটি মূলত সেই A গুলি যা আপনি রিটার্ন অ্যাড্রেসের অবস্থানে প্রবিষ্ট করিয়েছেন সুতরাং পরবর্তী বিষয় যা আমরা আসলে দেখব তা হল কার্যকর করার জন্য নির্দিষ্ট পেলোডকে জোর করা সুতরাং আমরা next underscore পেলোড নামক এই নির্দিষ্ট ফাইলটি দেখব যা এইরকম কিছু দেখায় সুতরাং এটি চারটি অংশ নিয়ে গঠিত একটি হল nops তারপরে আপনার কাছে শেল কোড আছে তারপর আপনার কিছু প্যাডিং আছে এবং অবশেষে আপনার একটি EIP আছে সুতরাং আমরা শেল কোডের সাথে যা করতে চাই তা হল এই সমস্ত দিয়ে বাফারটি পূরণ করা এখানে 64 nops থাকা উচিত তারপরে এখানে একটি শেল কোড রয়েছে যা 32 বাইটের এবং তারপরে আমাদের কিছু প্যাডিং আছে যা 112 64 32 বাইট আকারের এবং অবশেষে যার মান FFFFCF70 রয়েছে সুতরাং এই মান ঠিক কী এখানে সেটাই আমরা আসলে সনাক্ত করব বাফার ওভারফ্লো চলাকালীন আমরা যা আশা করি তা হল যে 100 বাইট পূর্ণ হওয়ার পরে স্ট্যাকের মধ্যে সংরক্ষিত ফ্রেম পয়েন্টারটি ওভাররাইট হয়ে যাবে পরবর্তীতে main এর রিটার্ন অ্যাড্রেসটিও ওভাররাইট হয়ে যাবে সুতরাং আমরা যা চাই তা হল এই রিটার্ন অ্যাড্রেসটির এখন এই শেল কোডের দিকে নির্দেশ করা উচিত সুতরাং আমাদের প্রয়োজন হবে মেমরিতে ঠিক কোথায় শেল কোডটি উপস্থিত রয়েছে এবং লক্ষ্য করার জন্য আমাদের GDB ব্যবহার করতে হবে সুতরাং অন্য টার্মিনাল খুলবে এবং নিম্নরূপে GDB চালানো হবে Testcode এবং আমরা 5 নম্বর লাইনে একটি ব্রেকপয়েন্ট রাখি এবং A গুলির মত কিছু ইনপুট দিয়ে এটি চালাই এবং এই নির্দিষ্ট সময়ে আমরা স্ট্যাকের বিষয়বস্তু দেখি যেটিতে বাফার থাকবে gdb x32x esp যা নিম্নরূপ এখন যদি আমি main ডিস অ্যাসেম্বল করি তবে copier এর পরে রিটার্ন অ্যাড্রেস হবে 0804847A এবং আমরা জানতে চাই যে এই রিটার্ন অ্যাড্রেসটি স্ট্যাকে কোথায় আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রিটার্ন অ্যাড্রেসটি এখানে উপস্থিত রয়েছে এটি FFFFCFEC অবস্থানে এবং আরও আমরা বাফারের ঠিকানা চাই যা gdb info locals এবং gdb px buffer এই অবস্থান দুটি থেকে পাওয়া যায় এবং আমরা লক্ষ্য করি যে FFFFCF7C যেখানে বাফার উপস্থিত রয়েছে তাই এটির অর্থ হল বাফার আসলে এখানে কোথাও উপস্থিত সুতরাং আমরা যা করি তা হল প্রকৃতপক্ষে আমরা এই অবস্থান থেকে শুরু করে আমাদের পেলোডগুলি পূরণ করতে চাই সুতরাং এই অবস্থান থেকে শুরু করে আমরা চাই যে আমাদের পেলোডটি অর্থাৎ সংজ্ঞায়িত শেল কোডটি এখানে উপস্থিত থাকুক যাইহোক একটি ভাল সারিবদ্ধকরণ পেতে আমরা যা করি তা হল আমরা প্রাথমিকভাবে কিছু nops যোগ করি তাই nops এই opcode দ্বারা উপস্থিত থাকে এই opcode 90 দ্বারা দেওয়া হয় এবং যখনই প্রসেসর 90 এর এই opcode দেখে তখনই নির্দেশটি এড়িয়ে যায় আমরা বাফারের শুরুতে nops পূরণ করি এবং তারপর কিছু অফসেটে এই ক্ষেত্রে 64 বাইট আমরা শেল কোডটি পূরণ করি এখন আমাদের nops এর কোথাও শালীনভাবে যুক্তিসঙ্গত সারিবদ্ধকরণে অংশগ্রহণ করতে হবে যাতে শেল কোডটি কার্যকর হয় সুতরাং এর অনেক কিছু ট্রায়াল এবং ত্রুটি দ্বারা প্রাপ্ত হয় এবং আমরা যা পেয়েছি তা হল যদি আমরা FFFFCF70 এর অবস্থান নির্দিষ্ট করি তবে এটি নির্দেশ করবে যে এটি আসলে কাজ করবে সুতরাং আমরা দেখব যখন আমরা এই ধরনের একটি ইনপুট দিই তখন কী হয় সুতরাং প্রথমে আমরা শেল কোড তৈরি করি যা আমরা নিম্নরূপে চালাতে চাই সুতরাং আমরা পরবর্তী পেলোডটি গ্রহণ করি এবং এটিকে E3 নামক এই ফাইলে সংরক্ষণ করি এবং তারপরে আমরা 7 নম্বর লাইনে testcode ব্রেক সহ GDB চালাই যা strcpy এর শেষ এবং তারপর ইনপুট হিসাবে সদ্য গঠিত পেলোড দিয়ে চালাই সুতরাং এটি E3 দ্বারা করা হয় যাতে E3 ফাইল থেকে ইনপুট নেওয়া হয় এবং সেই নির্দিষ্ট ইনপুট দিয়ে চালানো হয় সুতরাং যা হয়েছে তা হল কপিয়ারটি আরও কার্যকর করেছে strcpy কার্যকর করেছে এবং যেহেতু আমরা যে স্ট্রিংটি দিয়েছি তা 100 বাইটের চেয়ে অনেক বড় তাই বাফারটি ওভাররাইট করা হয়েছে এবং স্ট্রিংটি কৌশলগতভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রিটার্ন অ্যাড্রেসটি উপস্থিত থাকে স্ট্যাকের উপর একটি নির্দিষ্ট রিটার্ন অ্যাড্রেস দিয়ে প্রতিস্থাপিত হয়েছে যা বাফারে উপস্থিত পেলোডকে কার্যকর করতে বাধ্য করে সুতরাং আসুন এটি আরও বিশদে দেখি সুতরাং আমরা স্ট্যাকটি পরীক্ষা করি আমরা যে পেলোডটি তৈরি করেছি তা দেখব এবং আমরা এই নির্দিষ্ট পয়েন্টে দেখতে পাচ্ছি বাফারটি যেখানে বাফারটি আসলে শুরু হয় সেখানে 64টি nops দিয়ে পূর্ণ যা বাইট 90 দ্বারা গঠিত তারপর আমরা দেখতে পাব যে পেলোডটি আসলে উপস্থিত এই অবস্থান থেকে শুরু করে মনে রাখবেন যে সারিবদ্ধকরণটি লিটল এন্ডিয়ানের উপর ভিত্তি করে সুতরাং তাই যখন আমরা C3C089C3 নির্দিষ্ট করি তখন আমরা এখানে যা দেখি তা হল লিটল এন্ডিয়ান নোটেশন অর্থাৎ পরবর্তী 32 বাইট যার দ্বারা এই শেল কোড গঠিত হবে সুতরাং শেল কোড আসলে যা করে তা হল এটি মেশিনের ক্রিয়াকলাপগুলিকে এনকোড করে যা আসলে একটি শেল তৈরি করে শেল কোডটি এখনই কীভাবে তৈরি করা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে যাব না সুতরাং আপনি আগের ভিডিওটি দেখতে পারেন বা অনলাইনে বিভিন্ন সরঞ্জাম রয়েছে যা আপনার জন্য এই শেল কোড তৈরি করবে সুতরাং যদি আপনি আসলে এর দিকে তাকান তবে আমরা দেখতে পাচ্ছি যে এটি লিটল এন্ডিয়ান নোটেশনে শেল কোডের প্রথম চারটি বাইট পরবর্তী চারটি বাইট এবং আরও অনেক কিছু এখন শেল কোড এখানে 420BCD80 দিয়ে শেষ হয় যা এখানে 420BCD80 এবং তারপরে আমাদের কাছে প্রচুর প্যাডিং রয়েছে যা বর্তমান রয়েছে প্রকৃতপক্ষে আমাদের কাছে 112 64 32 বাইট প্যাডিং আছে যা আমরা A এর সাথে প্যাডিং দেখতে পাই যা আসলে এখানে থেকে এখানে উপস্থিত তাই 1 2 3 এবং 4 আছে সুতরাং এটি 64 বাইটের প্যাডিং এ শেষ হয় যা হল 112 64 32 এবং অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থানটি যা রিটার্ন অ্যাড্রেস থাকার কথা ছিল তাই এই অবস্থানটি FFFFCF70 মান দিয়ে ওভাররাইট করা হয়েছে সুতরাং এর অর্থ হল যে যখন এই কপিয়ার ফাংশনটি তার কার্য সম্পাদন সম্পূর্ণ করবে তখন এটি এই অবস্থান থেকে মেমোরির বিষয়বস্তু বাছাই করবে এবং এটি EIP রেজিস্টারে রাখবে সুতরাং FFFFCF70 এর অনুরূপ এখানে এই মেমরি হয় তাহলে যা ঘটতে যাচ্ছে তা হল নির্দেশক পয়েন্টারটি এই অবস্থানের দিকে নির্দেশ করবে এবং এটি এখান থেকে প্রতিটি বাইট তুলে নেবে এটি হল 90909090 এবং এই nops গুলি কার্যকর করা শুরু করবে যাতে এই সমস্ত nops কার্যকর হয় এবং তারপরে আপনার আসল শেল কোড যা এই অবস্থান থেকে শুরু করে এবং কার্যকর করা হয় অবশেষে এই 32 বাইট অপারেশনের শেষ নাগাদ আপনার শেলটি কার্যকর করা হবে একটি ইন্টারাপ্ট 80H ব্যবহার করে অপারেটিং সিস্টেমে সিস্টেম কলের মাধ্যমে শেলটি আদর্শভাবে তৈরি হয় যা OS কে বলে যে একটি নতুন প্রক্রিয়া তৈরি করতে হবে সুতরাং এটি আসলে এখানে ঘটছে তাই আসুন আমরা আসলে এই কোডটি চালাই এবং দেখি যে শেলটি কার্যকর হয়েছে সুতরাং যখন আপনি এটি চালান তাই আমরা GDB ব্যবহার করতে পারি আমরা এটিকে নিম্নরূপে চালাতে পারি testcode এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি শেল তৈরি হয়েছে সুতরাং এই শেলটি হল sh শেল যাতে আমরা সমস্ত শেল কমান্ড করতে পারি আপনি ps ব্যবহার করতে পারেন এই শেলটির বর্তমানে কার্যকর করা প্রক্রিয়াগুলি দেখতে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তিনটি প্রক্রিয়া রয়েছে ps হল প্রক্রিয়া যা আমরা যে কমান্ড দিয়েছি এবং এই প্রক্রিয়াটির জন্য প্যারেন্ট হল sh " প্রক্রিয়া এবং এই টার্মিনাল দিয়ে তৈরি করা আসল ব্যাচ শেলটি এখানে উপস্থিত রয়েছে সুতরাং এইভাবে আমরা দেখেছি যে আমরা testcodec নামক এই নির্দিষ্ট কোডটিকে একটি পেলোড দিয়ে ইনজেক্ট করেছি আমরা বাফারকে ওভারফ্লো করাতে এবং বাফারে থাকা পেলোডটি কার্যকর করার জন্য বাধ্য করি তাই অনেক ম্যালওয়্যার আসলে এই বিশেষ কৌশলটি ব্যবহার করে তারা একটি পেলোড পায় এবং একবার আক্রমণকারী এই ধরনের একটি পেলোড পেতে সক্ষম হলে সে সিস্টেমে যে কোনও কিছু করতে পারে যেমন উদাহরণস্বরূপ সমস্ত অবজেক্ট ফাইল মুছে ফেলা ইত্যাদি